সুতরাং সার্কিটের গুরুতর আকর্ষণীয় জিনিসটি এই নির্দিষ্ট অংশের সমতুল্য ছাড়া কিছুই নয় যা সিরিজ রেজিস্ট্রারের মতো যা মূলত আরডিএস যা আমি আপনাকে কোনও ভোল্টেজ নিয়ন্ত্রকের মধ্যে মূলত উল্লেখ করি যদি আপনি এটির মতো সক্ষম হন একটি পরিবর্তনশীল রোধ আছে যা এখন আউটপুট লোড কারেন্ট এবং প্রয়োজনীয় আউটপুট পাওয়ারের সাথে নিজেকে সামঞ্জস্য করে তারপরে আপনি আসলে পুরো কাজটি করেছেন এবং ডানদিকে একটি সুন্দর ভোল্টেজ নিয়ন্ত্রক তৈরি করেছেন সুতরাং এটি এটির থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা চার্জ পাম্প হিসাবে পরিচিত যা আছে তা সম্পর্কেও উল্লেখ করেছি মূলত চার্জ পাম্প আপনাকে এমন কোনও কনফিগারেশন দেয় যেখানে আপনি ভোল্টেজের গুণিত করেন এর অর্থ হল আপনি যদি নিজের মূলটিতে একটি এম্বেড থাকা সিস্টেম সম্পর্কে আমাদের মূল ধারণাটি ফিরে যান যার বেশ কয়েকটি জিনিস রয়েছে এবং আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল বিদ্যুৎ সরবরাহ আপনি দেখতে পাবেন যে একটি অংশ এলডিও ব্যবহার করছে অন্য অংশটি মনে হয় এটি একটি স্যুইচিং নিয়ন্ত্রকের স্যুইচিং নিয়ন্ত্রক এবং হঠাৎ আমরা এই শব্দটি চালু করেছি যা চার্জ পাম্প বলা হয় এখন প্রশ্ন হল আমরা এ এবং এটি সম্পর্কে খুব বেশি কিছু জানি না তবে এলডিও আবার ঠিক আছে আপনি একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন যেমনটি আমি এই কোর্সটি শুরু করার আগে উল্লেখ করেছি 3 টি বিকল্প যা কোনটি বেছে নিতে পারে এটি আবার একই সমস্যায় ফিরে যায় সুতরাং আমরা আমাদের স্যুইচিং রেগুলেটরটি ধীরে ধীরে আবিষ্কার করি এবং তারপরে এই চার্জ পাম্পে এগিয়ে যাই এবং তারপরে 3 টির মধ্যে তুলনা করার চেষ্টা করুন এবং তারপরে একটি সিদ্ধান্তে পৌঁছুন যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটির জন্য সম্ভবত এলডিও সঠিক পছন্দ এবং অন্য অ্যাপ্লিকেশনটির জন্য এটি নিয়ামক বা চার্জ পাম্পে স্যুইচ করছে সুতরাং যে মূল পয়েন্ট এই সমস্ত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছে যা আমরা খুব শীঘ্রই একটু আগে উল্লেখ করেছি এবং এটি উভয় ক্ষেত্রেই শ্রদ্ধার সাথে ছিল যদি আপনি এলডিও নেন বা স্যুইচিং নিয়ন্ত্রক উভয়ই একটি ভোল্টেজ রেফারেন্স Vref বোঝায় আপনি যদি চান একটি স্থিতিশীল করতে চান Vout এটিকে বাক্স হিসাবে বিবেচনা করুন V¿ এবং আপনার কাছে ধারাবাহিকতার জন্য Vout ভোল্ট রয়েছে আমাদের ধরে নেওয়া যাক সর্বদা V¿ Vout এর বাইরে অন্য কথায় আপনি উচ্চতর ইনপুট ভোল্টেজ নিয়ে একটি ভোল্টেজ নিয়ন্ত্রণ করছেন এবং একটি নিম্ন আউটপুট ভোল্টেজ তৈরি করে সাধারণত 5 ভোল্ট থেকে 33 বা 33 থেকে 30 এবং এর মতো জিনিস সুতরাং ভোল্টেজ এর মত সুতরাং আপনি সামঞ্জস্যপূর্ণ হতে পারেন আসুন আমরা একটি স্যুইচিং নিয়ামকও বিবেচনা করি যা উচ্চতর ইনপুট ভোল্টেজ নেয় এবং আপনাকে একটি কম আউটপুট ভোল্টেজ দেয় যেমন একটি নিয়ন্ত্রককে Buck বলা যেতে পারে রূপান্তরকারী ঠিক আছে Buck রূপান্তরকারী সুতরাং আসুন দৃষ্টান্ত বজায় রাখা যাক এলডিও এবং Buck রূপান্তরকারী উভয়ের উদাহরণ গ্রহণ করুন এবং উভয় এই ভোল্টেজ রেফারেন্স প্রয়োজন আউটপুট এ যেকোন প্রকারের নিয়ন্ত্রণ করার জন্য এবং কেন আবার আমাদের বেসিকটিতে ফিরে যেতে দেওয়া যাক খুব বেসিক সার্কিটে ফিরে আসুন ব্লক ডায়াগ্রাম আমি বলব আমি বিশদ পেতে যাব না তবে এবার আমি লিনিয়ার নিয়ন্ত্রককে আঁকব না তবে আমি স্যুইচিং নিয়ন্ত্রক আঁকব আসুন আমরা আমাদের শুরুতে ফিরে যাই যেখানে আমাদের একটি প্লাস এবং বিয়োগটি আমাদের স্বাভাবিক ত্রুটি পরিবর্ধক রয়েছে এবং এখনই আমি যা উল্লেখ করেছি তা ফিরিয়ে দিতে আমাদের একটি Vref প্রয়োজন স্পষ্টতই ব্যবহার করতে হবে এবং প্রতিবার আপনি সেখানে একটি তুলনা করবেন সুতরাং মূলত এটি আমাদের ত্রুটি পরিবর্ধকে র কাছে ফিরে আসে যা আপনার এখানে R1 রয়েছে V আপনার কাছে R2 এবং স্বাভাবিক তুলনা যা Vref এবং এই ফিডব্যাক পয়েন্টের মধ্যে ঘটে স্পষ্টতই এটি একটি প্রতিক্রিয়া সুতরাং এটি কিছুই নয় তবে আপনি যদি কোনও স্যুইচিং নিয়ন্ত্রকের ব্লক ডায়াগ্রামটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটি একটি প্রতিক্রিয়া বিন্দু এবং তাই এখন এটি একটি সূক্ষ্ম এটি কীভাবে ইনপুট দিকে যাচ্ছে সুতরাং আমাকে শুধু আপনি এটিকে সরাতে এবং এটি এখানে রাখুন জানাতে দিন কেবলমাত্র নিশ্চিত করার জন্য যে আমরা যুক্তিসঙ্গতভাবে একটি ভাল সার্কিট লিখি দেখুন পয়েন্টটি সত্যই মৌলিক আপনি প্রথমে বেসিক ধারণাটি স্যুইচিং রেগুলেটর বেসিক আইডিয়াতে যান একটি মৌলিক ধারণা মৌলিক ধারণাটি আপনি শক্তি যোগান এবং তারপরে আপনি শক্তি যোগান দেন এবং সরবরাহ করে রাখেন আপনি কী উৎসাহিত করেন আপনি কী শক্তি যোগান কোনও ক্যাপাসিটার বা একজন সূচক মনে রাখবেন উভয়ই সম্ভব সুতরাং আসুন আমরা একটি কেস বিবেচনা করি যেখানে আমরা একজন সূচককে উৎসাহিত করতে যাচ্ছি আপনি কীভাবে একজন সূচককে উৎসাহিত করবেন যা পরবর্তী প্রশ্ন সুতরাং আসুন আমরা এখানে একটি সূচক স্থাপন করি যা জোর করা প্রয়োজন এখন যদি এই সূচককে শক্তিযুক্ত করতে হয় যদি এই সূচকটিকে শক্তিযুক্ত করতে হয় তবে এটি একটি ভোল্টেজ অধিকার দিতে হবে এটি একটি শক্তিশালী সংরক্ষণ করতে হবে এটি তাই শক্তি সঞ্চয় করতে হবে অবশ্যই আমাদের বিখ্যাত আমাদের ফিরে যেতে হবে সিরিজ পাস সার্কিট সুতরাং এখন আপনি দেখুন আমরা এখানে সিরিজ পাস উপাদানটি ফিরে পেয়েছি এবং যথারীতি আপনারা জানেন ধারাবাহিকতার জন্য আমি একটি এনএমওএস এনএমওএসএফইটি এন চ্যানেল মোসফেট ব্যবহার করতে থাকি এবং তাই আমরা এখানে এখন একই জিনিস রাখব আপনার যা করা দরকার তা কিছুটা আলাদা এই অংশে এই অংশে এটি কিছুটা আলাদা আপনার কাছে যা আছে তা অসিলেটর আমি ব্লক ডায়াগ্রাম এবং এই অসিলেটর দ্বারা কল করব তাই এটি কিছুটা সরানো যাক যাতে আমাকে কেবল স্বচ্ছতার উদ্দেশ্যে পুনরায় আঁকতে দেওয়া হয় সুতরাং কেবল এটিকে পুনরায় আঁকানো ছাড়া কিছুই নয় দোলক আমি এই জাতীয় কিছু করেছি ওহ এটি হওয়া উচিত আপনার কোনও মৌলিক পথটি লঙ্ঘন করার লাইনটি থাকতে পারে না যার মাধ্যমে আমরা একটি এমওএসএফইটি আঁকি সুতরাং আমাকে এই পথে চালিয়ে যেতে দেওয়া যাক এটি একটি গেট এটি স্পষ্টতই উত্সটি এবং সেখানে একটি নিকাশ রয়েছে কারণ আমি কেবলমাত্র আপনার সমস্ত বিষয়গুলিকে আমাদের সমস্ত আলোচনার সাথে সামঞ্জস্য রেখেই জানি আপনি একটি এন চ্যানেল মোসফেট নিয়েছি সুতরাং আপনি এখন দেখতে পাচ্ছেন যে চর্বিহীন এলডিওর বিপরীতে যেখানে ত্রুটি পরিবর্ধকটির আউটপুট সরাসরি গেটটি আঁকবে এখানে গেটটি আসলে চালু এবং বন্ধ এবং বন্ধ এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুইচ রয়েছে এই স্যুইচটি মূলত এই সংযোগ স্থাপন করে এবং সংযোগ বিচ্ছিন্ন করে অতএব গেট ভোল্টেজ প্রয়োগ করে বা গেটের ভোল্টেজ সরিয়ে দেয় এবং এটিই ঘটে যা আসলে ঘটে থাকে এবং এই কারণেই এটি প্রতিবার স্যুইচিং নিয়ন্ত্রক হিসাবে বলা হয় যখন স্যুইচটি বন্ধ হয়ে যায় তখন ধরে নেওয়া যায় সুইচ বন্ধ আছে ইন্ডাক্টর কী হবে তা উৎসাহিত হয় এবং স্টোরেজ রয়েছে এই ডিভাইসে স্টোরেজ রয়েছে কীভাবে এটি সংরক্ষণ করে এবং এই পথে চলে যায় প্রক্রিয়াটি লোডকেও শক্তি সরবরাহ করে আমি এই আরএলকে কল করব এবং মাটিতে যাব এখন প্রতিবার এটি খোলার পরে আপনি দেখতে এটি প্রয়োজন প্রতিবার এটি খোলার সাথে সাথে এটি এখানে ঘোরে তবে যখন আমরা বলি এবং যখন সতর্কতা অবলম্বন করা হয় যে এটি আবার এটির মতো চলাচল করে এক ক্ষেত্রে এটি বাইরের লুপটি করছিল এবং অন্য ক্ষেত্রে এটি অভ্যন্তরীণ লুপটি করছিল এবং আমাদের এই ডায়োড থাকার কারণে এটি সার্কিটটি বন্ধ করতে সক্ষম হয়েছিল এবং এখানকার শক্তি সঞ্চালন করতে সক্ষম হয়েছিল লোডের প্রয়োজনীয় শক্তি আবার এই আরএলকে সরবরাহ করতে সক্ষম হয় প্রথমবার আরএলটি এই লুপ থেকে এটি পেয়েছিল এবং দ্বিতীয়বার আরএল কী সঞ্চিত ছিল তা পেয়েছে এবং এটি এই প্রবাহকে এই লোডটিতে রাখে এবং আবারও এই ইন্ডাক্টরটি হ্রাসের মুহূর্তে এটি স্টোরেজটি নেমে এসেছিল এটি বর্তমান স্টোরেজ সক্ষমতা নেমে এসেছিল এই সুইচটি আবার এই সুইচটি খোলে এবং আবার লোডকে শক্তি সরবরাহ করে এবং প্রক্রিয়াতে আবারও এই সূচককে চার্জ করে সুতরাং আপনি দেখতে বেশ সোজা এগিয়ে আপনি স্টোর করার প্রক্রিয়ায় স্টোর করে রাখেন এমন একটি বোঝার ক্ষমতা যা আপনি সরবরাহ করেন আপনি যখন খোলেন মূলত স্টোর থেকে কারেন্ট সঞ্চারিত করে কারেন্টর স্রোত যা কারেন্টর আকারে শক্তিতে সঞ্চিত থাকে ইন্ডাক্টর এবং এটিকে লোডে পৌঁছে দিন এবং তারপরে এটি বন্ধ করে পিছনে খুলুন এবং এটি আবার ফিরে খুলুন বন্ধ করুন ওপেন ক্লোজ এবং আবার ওপেন ক্লোজ এবং তাই এবং অন্যান্য সুতরাং এটি এভাবে চলে এই পয়েন্টটি এখানে মনে রাখবেন এই পয়েন্টটি অ্যানালগ ইনপুট হিসাবে অবিরত থাকবে কেবল এটি একটি এনালগ পয়েন্ট সঠিক অ্যানালগ ইনপুট অ্যানালগ সেন্স আপনার অ্যানালগ সেন্সিং রয়েছে এই অ্যানালগ সেন্সিংটি আপনি খুব সহজেই জানেন যে ডিজিটাল অন অফ অফ অফ অন অফ Digital on off on off on offএবং আরও অনেক কিছুতে রূপান্তরিত হয়েছে সুতরাং এই ট্রানজিস্টর স্যুইচ করা হয় সুতরাং মূলত আপনি এখানে একটি অ্যানালগ ইনপুট নিচ্ছেন এবং তারপরে এটিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছেন যার দায়িত্ব চক্রটি নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই জাতীয় ব্লকটি মূলত Pulse Width মডুলেটর Pulse Width র মডুলার ব্লক হিসাবে উল্লেখ করা হয় সুতরাং যদি আপনি জিজ্ঞাসা রৈখিক নিয়ামক এবং একটি স্যুইচিং নিয়ন্ত্রকের মধ্যে পার্থক্য কী পিডাব্লুএম ব্লকের উপস্থিতি মূলত এই নির্দিষ্ট কাজ করার মূল চাবিকাঠিটি ধারণ করে সবকিছু কীভাবে ঘটেছিল তা দেখানোর জন্য আমাকে এখানে একটি সুন্দর ছবি আঁকতে দিন সুতরাং আমি এটি এখানে রাখব সুতরাং যে আপনি জানেন যে এটি কিছু সাধারণ তরঙ্গসামগ্রী দ্বারা সিস্টেমে আসলে কী ঘটে তা পর্যবেক্ষণ করতে আপনার সাথে সঙ্গতিপূর্ণ আসুন আমরা এখানে আউটপুট ভোল্টেজ বলতে পারি যে আপনার প্রয়োজন 33 আমি এই উদাহরণটি 33 ভোল্টের উদাহরণ হিসাবে পছন্দ করি বা কিছু আউটপুট ভোল্টেজ যা আপনি চান সুতরাং আসলে যা ঘটে তা হল আপনি চার্জ নেবেন আপনি dischrge করবেন চার্জ নেবেন dischrge নেবেন চার্জ দেবেন ইত্যাদি ইত্যাদি আপনি দেখতে পাবেন যে আমি নই সুতরাং আমি ধারাবাহিক না সুতরাং আমাকে কিছু অনুশীলন দিয়ে পুনরায় আঁকতে দেওয়া উচিত আপনার কিছুটা স্থিতিশীলতা পাওয়া উচিত আমি এটিকে একটু স্টিপার করব সুতরাং আপনি আসলে দেখতে পান যে আসলে কী ঘটেছিল ইত্যাদি এখন প্রতিবার এই লোকটি এই লাইনটি চার্জ করার সময় এটি উপস্থিতির মতো এটি 1 এর মতো এবং আপনি এখানে দেখুন আবার এটি নীচে চলে যাচ্ছে এবং আবার আপনি তা দেখতে পাবেন সুতরাং এই যাচ্ছে সুতরাং আমাকে এই এখানে ঘষা এবং এটি এখানে রাখুন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি নীচে চলেছে আবার এখানে এটি স্যুইচ করা উচিত এবং আবার আপনি এখানে স্যুইচ অফ করবেন সুতরাং আপনি যদি আঁকতে চান এটি সুন্দরভাবে আমি এটিকে সুন্দরভাবে আঁকবো এখানে এই প্রস্থটি এর মতো হয় তবে খুব ছোট প্রশস্ততা আছে তবে এখানে একটি প্রস্থ রয়েছে এবং এটি নেমে আসছে এবং তারপরে এটি ডানদিকে এখানে একটি বৃহত্তর প্রস্থ সময় মতো এই চেহারাটির মতো আপনি যদি দেখেন তবে আমি এটি আরও কিছুটা সংকুচিত করে তুলব এবং এটিকে আরও আরও প্রশস্ত করব অন্য কথায় আমি আপনাকে যা দেখানোর চেষ্টা করছি সেখানে এই টি 1 সময় রয়েছে এই টি 2 আছে এবং তারপরে এই টি 3 রয়েছে অন্য কথায় 3 বিভিন্ন সময় আপনি বিভিন্ন দৈর্ঘ্যের প্রতিটি বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করতে পারেন এই 3 টি পৃথক পৃথক দৈর্ঘ্য 3 সুতরাং এটি আসলে আর এর মতো নয় এটি 50 শতাংশ শুল্কচক্রের সাথে নয় তবে প্রকৃতপক্ষে এই ধরণের সময়টি পরিবর্তিত হচ্ছে মূলত এই তরঙ্গরূপটি কীভাবে সঠিক দেখাবে তার ভিত্তিতে এটি সময়ে পরিবর্তন হবে যদি আউটপুট ভোল্টেজটি খুব স্থিতিশীল থাকে তবে আপনি ফিরে যেতে পারেন এবং স্কেচটি পুনরায় দেখতে পারেন এটি আপনি প্রায় দেখতে পাবেন এটি এটি এর মতো চলছে এবং তারপরে এটি খুব অল্প সময়েই চালু থাকবে সুতরাং কম বেশি এটি আপনাকে খুব অল্প সময়ের জন্যই জানবে এবং খুব অল্প সময়ের জন্য বন্ধ রাখবে সম্ভবত এটি এমনকি আপনি জানেন না এবং এটি এখনও সূচক থেকে সরাসরি প্রবাহ সরবরাহ করতে সক্ষম হবে এবং সুতরাং এটি খুব তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে না আসলে শেষ পর্যন্ত আপনি চান আপনি কোনও কিছু সঠিক হতে চান না আপনি কেবল একটি সরল রেখার ধরণে জানেন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলি আসলে বাক্স কনভার্টারের সাথে ঘটেছিল যা আউটপুটে একটি উল্লেখযোগ্য পরিমাণে রিপল রয়েছে যেখানে আউটপুটে একটি রিপল রয়েছে সুতরাং আপনার এমবেড হওয়া সিস্টেমের প্রয়োজনের উপর নির্ভর করে আপনি হয় একটি লিনিয়ার এলডিও বা এলডিওর মতো লিনিয়ার নিয়ন্ত্রক বা বাক রূপান্তরকারী যেমন সুইচিং রেগুলেটারের মতো একটি বাক রূপান্তরকারী বেছে নিতে পারেন এত কিসের বড় সারসংক্ষেপ এই সমস্ত কিছুর বড় সংক্ষিপ্তসারটি হল এই স্যুইচিং নিয়ন্ত্রকটি পিডব্লিউএম ব্লক উত্থাপনকারী এনালগ এবং ডিজিটালের একটি সংকর যা বেশ আকর্ষণীয় ব্লক কারণ আমি এই ব্লকের বিশদটিতে যাইনি তবে প্রকৃতপক্ষে এই ব্লকটি যদি আপনি ব্লকের অভ্যন্তরের দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন যে এখানে একটি ক্লক জেনারেটর থাকবে তারপরে একটি তুলনা উপস্থিত থাকবে তারপরে আপনার একটি অ ওভারল্যাপিং ক্লক থাকবে ডিজিটাল ড্রাইভিং সার্কিট নন ওভারল্যাপিং ডিজিটাল ড্রাইভারদের ড্রাইভিং সার্কিটগুলি থাকবে সাওথুথ জেনারেটর স্যাতূথ জেনারেটর আপনি এটি দেখতে পাচ্ছেন এটি সত্য যে আপনি একটি স্যুইচড আউটপুট পাচ্ছেন তা আসলে একটি করাত থেকে এবং ত্রিভুজাকার তরঙ্গ জেনারেটর এবং সমস্ত কিছু থেকে আসে সুতরাং এটি একটি মোটামুটি জটিল ব্লক যা আমরা বিস্তারিতভাবে যাব না তবে মূল বিষয়টি এটি আসলে একটি অংশের অংশ হিসাবে একটি স্যুইচিং নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ ব্লক হিসাবে ব্যবহৃত হয় তাই এটি আমাদের মাঝে মাঝে আলোচনা করে যা নিয়ে আসে নিয়ন্ত্রকের প্রতিক্রিয়া সময় প্রতিক্রিয়া সময় সম্পর্কে ফিরে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এলডিও সাধারণ কয়েকটি উপাদান কয়েকটি উপাদান নিয়ে যান তবে কোনও শক্তির ধরণের কোনও জিনিস বেশি পরিমাণে রাখার আগে ওহ আমি আপনাকে অবশ্যই বলতে চাই যে আমি আপনাকে একটি আউটপুট ক্যাপাসিটার দেখিয়েছি এটি একটি ক্যাপাসিটার যা মূলত লো পাস ফিল্টারের মতো সুতরাং এটি একটি নিম্ন পাসের ফিল্টারটি আমরা বিস্তারিতভাবে জানাব যে যদি সময় অনুমতি দেয় তবে কেবলমাত্র সম্পূর্ণতার জন্য ধরে নেওয়া যায় যে এটি নিচু পাসের কার্যকারিতা সম্পাদনের উদ্দেশ্যে সেখানে একটি কম পাস ফিল্টার ক্যাপাসিটর রয়েছে ছাঁকনি সুতরাং নিয়ন্ত্রকের প্রতিক্রিয়ার সময়টি ফিরে আসার সাথে সাথে এলডিও খুব কম উপাদান এবং খুব কম কয়েকটি উপাদান সহ সহজ এবং প্রায় এক মাইক্রোসেকেন্ডে 025 মাইক্রোসেকেন্ডের ক্রম হিসাবে এটির প্রতিক্রিয়া সময় রয়েছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি 1 মেগাহের্টজ নিচে 8 মেগাহের্টজ ডানদিকে আছে দুঃখিত এটি 8 সুতরাং এটি 05 মেগাহের্টজ এবং 2 মেগাহের্টজ 4 মেগাহের্টজ দুঃখিত 4 মেগাহের্টজ আমি দুঃখিত যে এটি একটি উচ্চে স্যুইচ করছে এবং প্রতিক্রিয়ার সময়টি সত্যই এটি উচ্চ হিসাবে 4 মেগা হার্টজ হিসাবে বেশি হতে পারে তবে স্যুইচিং নিয়ামকটির স্যুইচিং নিয়ামক এটি সম্পর্কে কী খুব স্বাচ্ছন্দ্যযুক্ত আপনি একটি প্রতিক্রিয়া সময়ের 8 থেকে 2 থেকে 8 মাইক্রোসেকেন্ড পাবেন এটি অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার যা আপনি যখন ডেটা শীট দেখুন তখন মনে রাখতে হবে যে আমরা ডিজাইনের চেষ্টা করছি আপনি একটি নকশা করার চেষ্টা করছেন এবং এটিতে আপনি কোনও নিয়ন্ত্রক ব্লকের দিকে তাকিয়ে আছেন এবং আপনাকে অবশ্যই আপনার ডেটা শীট সন্ধান করতে হবে এবং আপনি কি সন্ধান করবেন এগুলি গুরুত্বপূর্ণ তথ্য শিটের স্পেসিফিকেশন যা আপনি প্রকৃতপক্ষে সন্ধান করতে চাইতে পারেন সুতরাং এটি চয়ন করার আগে আপনি প্রকৃত প্রতিক্রিয়া সময়টি বুঝতে পারবেন সুতরাং আপনি এটি দেখতে পান এটি খুব সামান্য আপনি খুব যত্নবান হন সুতরাং আমরা যা বলতে চাইছি তার মূল পয়েন্ট এটিই আপনার কাছে পাওয়ার সাপ্লাই ব্লক রয়েছে যা আপনাকে আমাদের স্ট্যান্ডার্ড দেয় যা আমরা প্রচুর 33 ভোল্ট পছন্দ করি এবং আপনার একটি ভার রয়েছে যা আপনার বোঝা রয়েছে এবং লোডটি কাজ করার জন্য 33 ভোল্টেরও প্রয়োজন এটি অপর্যাপ্ত যদি আপনি কেবল বলেন যে আমার কাছে একটি 33 ভোল্ট উত্স আছে আমার কাছে একটি 33 ভোল্টের লোড প্রয়োজনীয়তা আছে আমি কেবল তাদের 2 টি সংযোগ করব এবং বিদ্যুতের প্রয়োজনীয়তার যত্ন নেব না এটি ভুল যে আপনি কেবল সংযুক্ত হতে পারবেন না কারণ আপনার কাছে প্রয়োজনীয় আউটপুট ভোল্টেজ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং আপনাকে এমন পদ্ধতিতে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে যা আপনাকে আইওটি অ্যাপ্লিকেশনটির জন্য এম্বেডড সিস্টেমটিকে সঠিকভাবে তৈরি করবে সঠিক পছন্দটি সবচেয়ে ভাল পছন্দ সুতরাং এটি একটি এলডিও হতে পারে এটি একটি স্যুইচিং নিয়ন্ত্রক হতে পারে এটি আমিও থাকতে পারি যখন আমি স্যুইচিং বলি আমার অর্থ বাক রূপান্তরকারী এটি একটি চার্জ পাম্পও হতে পারে যা আমরা ভুলে যাইনি যে আমরা ফিরে আসব তাহলে কোনটি আবার একটি প্রশ্ন সুতরাং যে একটি পয়েন্ট সুতরাং সত্যই এটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার যা আপনাকে দেখতে হবে আপনাকে যদি সিস্টেমের প্রয়োজন হয় তবে প্রতিক্রিয়ার সময়টিকে রেসপন্সের সময় হিসাবে নিয়ন্ত্রণের ধরণের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হিসাবে বিবেচনা করতে পারে কেন এটি সত্যিই একটি সমস্যা যা আসলেই প্রশ্ন ভাল কথাটি হল সমস্যাটি কী তা আপনি জানেন আসলে হল নিয়মিত স্থিতিস্থাপকতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আপনি এই প্রতিক্রিয়া সময় নিয়ন্ত্রকদের সম্পর্কে কথা বলবেন কারণ এটি নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ন্ত্রকের স্থিতিশীলতা সহ একটি বদ্ধ লুপ সিস্টেম একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এটি স্থিতিশীল থাকতে হবে অন্যথায় এটি এই সমস্ত নেতিবাচক প্রতিক্রিয়া এবং আপনি সেন্সিং করছেন কিনা তা নিশ্চিত করে কোনও কার্যকর করতে পারে না অন্য কথায় নিয়ামকরা ব্যান্ডউইদথ দেখেন আমরা ধীরে ধীরে কোনও নিয়ামকের জন্য শর্তাদি প্রবর্তন করছি নিয়ামকদের ব্যান্ডউইদথ অবশ্যই স্যুইচিং ফ্রিকোয়েন্সি এর নীচে নেমে যেতে হবে এবং এটি এক দশক দ্বারা গুরুত্বপূর্ণ আসুন আমরা এটিকে এইফ এসডব্লু বলে ডাকি আসুন আমরা প্রায় এক দশক বা তার বেশি পরে বলতে পারি এটি ব্যান্ডউইথের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রায় এক দশক বা তার বেশি পরে আমি অবশ্যই সুইচিং ফ্রিকোয়েন্সি এর নীচে পড়তে হবে সাথে সাথে বেশ কয়েকটি উপাদান সঠিক আপনাকে যা করতে হবে আপনাকে উপাদানগুলির আউটপুট সংখ্যায় একজন সূচক স্থাপন করতে হবে এটি একটি সংখ্যক উপাদানগুলির আরও বেশি সঠিক এবং এর জন্য বলুন এটি সম্ভবত স্যুইচিং নিয়ন্ত্রকের এই দুর্বল পারফরম্যান্সের একটি কারণ ব্যান্ডউইথ এটি ব্যান্ডউইথ কারণ এটি ব্যান্ডউইথ আসলে বেশ সীমিত এবং একটি জিনিস যা আপনার কাছে ঘটতে পারে তা হল কেন না আমরা স্যুইচিং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তুলি সুতরাং আমি কেন স্যুইচিং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তুলব না আপনি যদি স্যুইচিং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেন তবে কী হবে সরাসরি বিয়ারিংয়ের ফলে এটি খুব কম হবে এটি আউটপুট এ এখানে একটি সহজ সংকেত দেবে আমাকে আরও ভাল স্পষ্টতার জন্য এটি আঁকুন ওহ দুঃখিত যদি এটি সত্যই উচ্চ ফ্রিকোয়েন্সিতে স্যুইচ করে থাকে তবে আপনি প্রায় একটি সামান্য আউটপুট সহ একটি ধ্রুবক ডিসি পাবেন তবে আপনি প্রায় পাবেন একটি ধ্রুবক ডিসি পেতে ভাল আপনি কী লিখতে পারেন যদি আপনি খুব উচ্চ ফ্রিকোয়েন্সি স্যুইচ করেন যা স্যুইচিং ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য কোনও বিকল্প নয় যা বিকল্প নয় বিকল্প নয় বিকল্প নয় কারণ আপনার কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক স্যুইচিং লস বেশি হতে পারে ফলস্বরূপ এটি আরও ব্যাটারি ছড়িয়ে দেয় আপনি যদি এটি কোনও ইনপুট উত্স হিসাবে ব্যাটারির মতো ব্যবহার করে থাকেন তবে তা ছড়িয়ে পড়ে এটি ব্যাটারি অপসারণের অপারেশনাল আজীবন হ্রাস করে বেশি ব্যাটারি শক্তি অপচয় করে এবং আজীবন হ্রাস করে সুতরাং আপনাকে আপনার স্যুইচিং নিয়ন্ত্রকটি পরীক্ষা করতে হবে এবং আপনাকে স্যুইচিং ফ্রিকোয়েন্সিটির ফ্রিকোয়েন্সিটি কী তা খুঁজে বের করতে হবে তা নির্ধারণ করতে হবে সুতরাং আপনি জানেন যে এই পর্যায়ে ব্যাটারি সম্পর্কে কথা বলাই খারাপ ধারণা নয় কারণ একটি আইওটি ডিভাইস স্পষ্টতই আপনি আর এসি মেইনদের সাথে পরিচিত হওয়ার সাথে সংযুক্ত থাকবেন না এটি একটি ব্যাটারি চালিত সিস্টেম হতে চলেছে এবং স্পষ্টতই আপনাকে ব্যাটারির আজীবন বিবেচনা করতে হবে ব্যাটারির অপারেশনাল আজীবন কোনও সময়ের পরিমাণ কারণ আপনি জানেন যে প্রতিস্থাপনের ব্যয় খুব বেশি হতে চলেছে আমরা ইতিমধ্যে এটি বলেছি সুতরাং এটি একটি খুব জটিল সমস্যা সুতরাং আপনি যখন নিজের পছন্দমতো পছন্দ করেন তখন স্যুইচিং ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে পারবেন না সুতরাং এটি আপনার মনে রাখুন এখন আসুন প্রতিবার আপনার সম্পর্কে আপনাকে জানানো যাক আমরা এখনই কথা বলি লিনিয়ার নিয়ামক এবং ব্লক ডায়াগ্রামের দৃষ্টিকোণ থেকে স্যুইচিং নিয়ন্ত্রক কম বেশি সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা রয়েছে আপনি সাজানোর বিভিন্ন বিষয় বিভিন্ন প্যারামিটার সম্পর্কে ভাবেন জানেন যে আপনি যখন এই নিয়ামকদের পছন্দসই দিকে তাকান তখন আপনাকে বিবেচনা করতে হবে তাদের মধ্যে একটি সত্যিই গোলমাল আবার সমালোচনামূলক এটি একটি ডেটা শিটের প্যারামিটার যা আপনি ফিরে যান এবং এই এই স্যুইচিং ডিভাইসটি দেখলে আসলে কী হয় তা দেখুন এই স্যুইচিং ডিভাইসটি হল আউটপুট ডানদিকে পাওয়ার সরবরাহ করে যার অর্থ প্রতিবার যখন এটি স্যুইচ অফ হয় এবং এটিকে স্যুইচ করা হয় এটি বেশ কিছুটা সরবরাহ করে শব্দটি তৈরি করে চলেছে এটি একটি নির্দিষ্ট পরিমাণ গোলমাল তৈরি করছে এবং সেই শব্দটি সিলিকনের মাধ্যমে বিস্মিত হচ্ছে যার উপর আসলে নিয়ন্ত্রক তৈরি করা হয়েছে সুতরাং এটি সত্যই আপনি যে কোনও নিয়ামক একটি পাস উপাদান রয়েছে তা তৈরির শব্দটি তৈরি করছে আপনার কাছে একটি পাস উপাদান রয়েছে যা স্যুইচ করা হচ্ছে স্যুইচ করা আরও আরও বেশি সমস্যা তৈরি করে যেখানে এলডিওর সাথে সমস্যাটি ঠিক উপস্থিত নেই আপনার কাছে সিরিজ পাস উপাদানটি সর্বদা পরিচালনা করে থাকে এখানে কেবল আপনি পিডব্লিউএম সিগন্যালের আউটপুট থেকে গেটটি স্যুইচ করার চেষ্টা করছেন সুতরাং আপনাকে আরও শব্দ নিয়ে চলে যেতে হবে এটি যদি আরও সশব্দ হয়ে উঠতে থাকে এবং এটি যদি স্যুইচিং নিয়ন্ত্রক হয় তবে এটি এর জন্য একটি কারণ এখন এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে যে হ্যাঁ আপনি একটি ক্ষেত্রে স্যুইচ করছেন আপনি একটি ক্ষেত্রে সিরিজ পাসটি স্যুইচ করছেন এবং আপনি সর্বদা এটি চালিয়ে যাচ্ছেন মাত্র 2 টি বিবেচনা রয়েছে স্পষ্টতই আপনি জানেন যে আপনি নিয়ামকের অফ নোডের সাথে এটির সাথে সহযোগী এবং এটি বাক রূপান্তরকারীকে পাওয়ার রূপান্তর দক্ষতা সম্পর্কে আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আসে সুতরাং আমরা এখন যে বিষয়ে আলোচনা করব তা সাবধানতার সাথে দেখুন আপনি যদি স্যুইচিং রেগুলেটর গ্রহণ করেন তবে আপনি যদি স্যুইচিং নিয়ন্ত্রক গ্রহণ করেন তবে আপনি এটি স্যুইচিং নিয়ন্ত্রক হিসাবে বিবেচনা করুন আসলে যা ঘটছে আপনি ইনপুট এবং আউটপুটটির মধ্যে 10 থেকে 100 মিলিভোল্টের কাছাকাছি হতে পারেন যতটুকু আপনি এটিকে এখন এলডিও বিবেচনা করে তুলনা করেন এলডিওর ধরণের উপর নির্ভর করে আপনার কাছে প্রায় 2 ভোল্ট পর্যন্ত 03 300 মিলিভোল্ট থাকবে আপনি এই ডিফারেনশিয়ালটি উচ্চতর চয়ন করতে পারেন মূলত পাওয়ার রূপান্তর দক্ষতা সম্পর্কিত পুরো জিনিসটি ইনপুট আউটপুট ডিফারেনশিয়াল সম্পর্কে এটাই শেষ পর্যন্ত ডাকে কারণ নিয়ামক জুড়ে ড্রপ দক্ষতা উচ্চতর এছাড়াও দুর্বল দুর্বল দক্ষতা এবং নিয়ামক জুড়ে ড্রপ কম হওয়ায় কার্যকারিতা বেশি এক্ষেত্রে সমস্ত উচ্চ স্তরের দৃশ্য আসুন আমরা কিছু সাধারণ অভিব্যক্তি লিখে রাখি এবং এটির অর্থ কী তা আসলে দেখুন দক্ষতা নিম্নলিখিত হিসাবে সঠিকভাবে ইঙ্গিত করা যেতে পারে আপনি ইনপুটটিতে যে পাওয়ারটি সহজ সরল পদে পুনরায় লিখতে পারবেন তা পাওয়ার জন্য আউটপুট থেকে পাওয়ার ব্যতীত কিছুই নয় এবং আপনি সহজেই প্রদর্শন করতে পারেন এটি খুব তুচ্ছ এক্ষেত্রে বেশ তুচ্ছ এখন এই শব্দটি এখান থেকে আসার পরে ক্ষয়ক্ষতি হ্রাস পাওয়ার ক্ষতি হ্রাস পাওয়ার ক্ষতির পরিমাণ কতটা হবে যদি এটি স্যুইচিং নিয়ন্ত্রকটি এত ছোট হতে চলেছে নিয়ামকদের স্যুইচিংয়ের দক্ষতা ৮০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত উচ্চতর হতে চলেছে এটি স্যুইচিং নিয়ন্ত্রক সম্পর্কে দুর্দান্ত জিনিস আপনি ইনপুট আউটপুট মান স্থির করে চেষ্টা করতে পারেন বেশ তুচ্ছ আপনি দেখতে পাবেন যে কার্যক্ষমতা 80 থেকে 95 শতাংশ পর্যন্ত হতে পারে এবং যদি আপনি এলডিওর ক্ষেত্রে নেন তবে দক্ষতা আবারও হতে পারে আমি খুব তুচ্ছ প্রকাশটি ফিরিয়ে দেব লোড কারেন্ট iload এবার আমি ভি এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করব আপনার কাছে এর কারণ হবার কারণ হল আমি এই গ্রাউন্ড কারেন্ট বা তুচ্ছ প্রবাহটি আনতে চাই যা আমরা গতবার উল্লেখ করেছি এবং এই শব্দটি iload Vout এটি তাত্ত্বিক দক্ষতা যা আপনি অর্জন করতে পারেন যা আমি কোনটি তাত্ত্বিকভাবে বলব না আমি বলব সর্বাধিক নয় তাত্ত্বিক আমি দুঃখিত সর্বাধিক সম্ভাব্য দক্ষতা যা এখন এই শব্দটি প্রকৃতপক্ষে সম্ভাব্য সর্বোচ্চ সম্ভাব্য দক্ষতার চেয়ে সর্বদা কম সুতরাং এটি সমস্ত কি এটি সহজেই দেখা যায় যে নিম্ন ইনপুট আউটপুট ডিফারেন্সিয়াল দক্ষতা দিয়ে উন্নত হয় সুতরাং দেখতে সহজেই কিছুটা দূরে নিয়ে যান এই দক্ষতা নিম্ন ইনপুট আউটপুট পার্থক্যগুলির সাথে উন্নতি করে প্রায়শই সর্বদা প্রকাশ্যে উপলভ্য সমস্ত ডেটা শিট বৈশিষ্ট্যগুলি এই ধরণের বোঝাপড়াটিকে পুনরায় সংশোধন করে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ সুতরাং এখন আসুন আমরা এগুলি ঠিক তুচ্ছ জিনিসগুলি ঠিক করি মনে করুন আপনি 5 ভোল্টের ইনপুট নেন এবং সরলতা এবং দ্রুত গণনার জন্য আমি ভোল্টকে 25 ভোল্ট হিসাবে নেব আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কিছু দক্ষতা পাবেন আমি নিশ্চিত আপনি কীভাবে গণনা করতে জানেন তা এখনই বিবেচনা করুন যে আপনি 33 ভোল্টের V¿ গ্রহণ করেছেন ¿একই আউটপুট অধিকারের জন্য আপনি মনে রাখবেন আপনি দেখতে পাবেন যে এই পার্থক্যটি যদি এটি হয় তবে এটি আসল এটি 50 শতাংশ সঠিক এবং এটি 75 শতাংশ দক্ষতা এটি 75 শতাংশ সুতরাং ড্রপ সঙ্গে দক্ষতা উন্নতি কম হয় এটি আসলে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা তৈরি করেছি এটি আমরা একটি অনুমান করেছি আমি লোডটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টির চেয়ে শান্ত অবস্থার চেয়ে অনেক বেশি তবে আপনি যদি আইওটি অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করেন আপনি যদি আইওটি অ্যাপ্লিকেশন গ্রহণ করেন আপনি যদি আইওটি অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করেন যেখানে আপনি পর্যায়ক্রমে এটি সংবেদনশীল হন আমি জানি যে কোনও সময় সংবেদন করা এবং বেশিরভাগ সময় ঘুমানো হয় যেখানে ডিউটি চক্রগুলি সাধারণত 1 শতাংশ ইত্যাদি হয় সেই সময় আপনি নিয়ন্ত্রকটি বন্ধ করে দিলে এই আইকিউ একটি প্রভাবশালী প্রভাবশালী সংখ্যা হয়ে উঠতে শুরু করে এটি তাই চিন্তার জন্য একটি প্রভাবশালী সংখ্যায় পরিণত হয় আপনি যদি নিজের বিদ্যুৎ সরবরাহের নকশাগুলির দিকে নজর রাখেন তবে এই নিরবচ্ছিন্ন স্রোতের পাশাপাশি আপনার বিদ্যুৎ সরবরাহের জন্য নজর রাখবেন না নজর রাখবেন এটি জানা যাবে যে এটি iload তুলনায় কোনও দুর্দান্ত তুলনা হবে না তবে আসল বিষয়টি হল আপনি দীর্ঘ সময় ধরে iload ব্যবহার করবেন না এটি আইওটি ডিভাইস প্রায়শই স্লিপ মোডে থাকে এবং আমি উল্লেখ করেছি যে শুল্ক চক্রগুলি 1 শতাংশেরও কম সুতরাং তারপর এটি হয়ে উঠবে একটি প্রভাবশালী সংখ্যায় পরিণত সুতরাং দয়া করে এলডিওতে এই নিরবচ্ছিন্ন বর্তমান সিস্টেমের জন্য আপনার নিয়ন্ত্রকের পছন্দটি লক্ষ্য করুন যেখানে সর্বনিম্ন পরিমাণে নিরবচ্ছিন্ন স্রোত রয়েছে একই সময়ে আপনি এখনও এই নিয়ামকগুলি ব্যবহার করতে চান কারণ এগুলি কম ব্যয়বহুল এগুলি কম গোলমাল এত কম ব্যয়বহুল কম ব্যয়বহুল কম শোরগোল এগুলি হল কয়েকটি বড় সুবিধা আপনি দেখুন আমরা এই iload এবং এই iQ এই লোড বর্তমান সম্পর্কে উল্লেখ করেছি সুতরাং লোকেরা আসলে যা করার চেষ্টা করে তা হল তারা একাধিক এলডিও ব্যবহার করে সার্কিটের তাদের সার্কিটে আপনি এটিও করতে পারেন কারণ একটি এলডিও খুব ছোট ডিভাইস সুতরাং আপনি লোড বিভাজন যা করেন তা লোড বিভাজন হিসাবে পরিচিত সুতরাং আপনি এলডিও থেকে যে ব্যবহার করেছেন আপনি খুব ভাল দক্ষতা অর্জন করতে চালিয়ে যাচ্ছেন এর সহজ অর্থটি হল আপনার কাছে একটি পাওয়ার উত্স রয়েছে আপনার একটি শক্তি উৎস রয়েছে এবং আপনি আমাদের বলতে চান এটি 5 ভোল্ট এবং আপনি যা করছেন তা হল আপনি একটি এলডিও ব্যবহার করুন এবং কয়েকটি লোড সংযোগ করুন এবং আপনি এখানে পাওয়া যায় একই 5 ভোল্ট নিন এবং অন্য এলডিও ব্যবহার করুন এবং অন্যান্য বোঝা এইভাবে সংযুক্ত করুন আসুন আমরা এটি 3 ভোল্ট বলি এটি 3 ভোল্টও ঠিক সুতরাং একসাথে সম্ভবত এলডিওর কার্যকারিতা হ্রাস পেয়েছে এটিও একটি এলডিও সুতরাং আমি বলব এলডিওকে একটি এলডিও একসাথে তারা দক্ষতা এনে দিয়েছিল তবে তাদের সাথে বিভাজন জানুন লোড বিভাজন জুড়ে লোডকে বিভক্ত করুন আপনি যখন চেষ্টা করবেন যখন আপনি আরও ভাল শেষ করতে পারেন আপনি জানেন আরও ভাল দক্ষতা এবং এছাড়াও এটি নকশার জন্য অনুকূল হতে পারে সুতরাং কেবল একের দ্বারা বিবেচনা করবেন না তবে এমন সময় হতে পারে যেগুলি বেছে নিতে আপনি বেছে নিতে পারেন সুতরাং উপাদানটির পছন্দ হিসাবে এটি এর গুরুত্বপূর্ণ দিক সার্কিটের তাদের সার্কিটে আপনি এটিও করতে পারেন কারণ একটি এলডিও খুব ছোট ডিভাইস সুতরাং আপনি লোড বিভাজন লোড বিভাজন যা করেন তা হিসাবে পরিচিত সুতরাং যে আপনি ব্যবহার করেছেন আপনার এলডিও থেকে আপনি খুব ভাল দক্ষতা অর্জন করতে চালিয়ে যাচ্ছেন এর সহজ অর্থটি হল আপনার কাছে একটি পাওয়ার উৎস রয়েছে আপনার একটি শক্তি উৎস রয়েছে এবং আপনি আমাদের বলতে চান এটি 5 ভোল্ট এবং আপনি যা করছেন তা হল আপনি একটি এলডিও ব্যবহার করুন এবং কয়েকটি লোড সংযোগ করুন এবং আপনি এখানে পাওয়া যায় একই 5 ভোল্ট নিন এবং অন্য এলডিও ব্যবহার করুন এবং অন্যান্য বোঝা এইভাবে সংযুক্ত করুন আসুন আমরা এটি 3 ভোল্ট বলি এটি 3 ভোল্টও ঠিক সুতরাং একসাথে সম্ভবত এলডিওর কার্যকারিতা হ্রাস পেয়েছে এটিও একটি এলডিও সুতরাং আমি বলব এলডিওকে একটি এলডিও একসাথে তারা দক্ষতা এনে দিয়েছিল তবে তাদের সাথে বিভাজন জানুন লোড বিভাজন জুড়ে লোডকে বিভক্ত করুন আপনি যখন চেষ্টা করবেন যখন আপনি আরও ভাল শেষ করতে পারেন আপনি জানেন আরও ভাল দক্ষতা এবং এছাড়াও এটি নকশার জন্য অনুকূল হতে পারে সুতরাং কেবল একের দ্বারা বিবেচনা করবেন না তবে এমন সময় হতে পারে যেগুলি বেছে নিতে আপনি বেছে নিতে পারেন সুতরাং উপাদানটির পছন্দ হিসাবে এটি এর গুরুত্বপূর্ণ দিক সুতরাং আমাদের সাজানোর কিছু সময় এটি আপনার পক্ষে দরকারী জেনে রাখুন লিনিয়ার নিয়ামক এবং স্যুইচ নিয়ন্ত্রকদের মধ্যে একটি দুর্দান্ত তুলনা করা জেনে রাখুন সুতরাং আসুন আমরা লিনিয়ার নিয়ামকগুলি দেখতে পাই আপনার অবশ্যই Vout V¿ থাকতে হবে এটি কেবল বাকী রূপান্তরকারীদের ক্ষেত্রেই সত্য এটি খুব সাধারণ জিনিস গুরুত্বপূর্ণ তাই এর অর্থ অন্য কথায় আপনি বলতে পারেন এটি এক্ষেত্রে নমনীয় সুতরাং সত্যিই এটি অন্য জিনিস এটি সত্যিই স্বল্প ব্যয় এবং এটি কম শব্দ যে সিরিজ পাসটি সার্বক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য দ্রুত সীমিত দক্ষতা সঠিক নয় দক্ষতা হল আমি বলব হ্যাঁ আমি সঠিক বলে মনে করি শব্দ আসলে সীমাবদ্ধ আমি দক্ষতার প্রতিক্রিয়া জানাতে এবং আরও বলব আপনি এখানে শব্দটি একটি গুরুত্বপূর্ণ জিনিস উচ্চ গোলমাল দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেন না আমরা জানি এই সংখ্যাগুলি দক্ষতা চমত্কার খুব ভাল দক্ষতা সত্যিকারের সীমাবদ্ধ নয় খুব দক্ষ উচ্চ দক্ষতা সাধারণত এটি 95 শতাংশের চেয়েও বেশি হতে পারে এটি 85 শতাংশেরও কম হতে পারে না অবশ্যই 95 শতাংশেরও বেশি লিনিয়ার বনাম স্যুইচিং নিয়ন্ত্রকের তুলনায় এত সুন্দর ওভারভিউ আইওটি সিস্টেমের দৃষ্টিকোণ থেকে আপনি ব্যবহারিকভাবে দেখুনতবে কোনও বিকল্প নেই একেবারেই কোনও পছন্দ নেই আপনার এমন একটি সিস্টেম থাকতে পারে যা কেবলমাত্র এলডিও বা কেবল স্যুইচিং বাক রূপান্তরকারী বা বস কনভার্টারের যাই হোক না কেন থাকতে পারে আপনাকে সিস্টেমের সহাবস্থান করতে হবে আইওটি আপনার আইওটি অ্যাপ্লিকেশনটির জন্য এম্বেড হওয়া সিস্টেম বোর্ডে উভয় প্রকার নিয়ন্ত্রকের সহাবস্থান করতে পারে এখন সর্বাধিক যৌক্তিক জিনিসটি যা আপনি আসলে এই পরিস্থিতিতে ভাবতে পারেন তা হল আমি কী করতে পারি এবং কীভাবে এই মিশ্রণটি মেলে তা আপনি জানেন স্যুইচিং রেগুলেটরগুলির সাথে সীসা লাইনার নিয়ামকদের প্রায়শই আপনার এমবেডেড সিস্টেম এটিকে গ্রহণ করে আমাকে এটি ব্যাটারি চালিত হতে চলেছে যদি আমরা উল্লেখ করেছি যে গেটওয়ে বোর্ডের ধরণের মতো এটি যদি কিছুটা বড় এম্বেডেড সিস্টেম হয় তবে আপনার কাছে এমন একটি লিড অ্যাসিড ব্যাটারি থেকেও শক্তি আসবে একাধিক সীসা অ্যাসিড ব্যাটারি আমাদের বলুক সুতরাং আসুন একটি কেস নেওয়া যাক এবং কীভাবে আপনি এই জিনিসটিকে মেশাতে পারবেন এমন একটি উপায়ে যা বাস্তবে আমাদের উপকারে আসবে আমি তার একটি উদাহরণ দেখাব সুতরাং আসুন আমরা ড্রইং বোর্ডে ফিরে যাই একটি ব্যাটারি কেস নিন এবং আমাদের বলি এটি একটি ব্যাটারি যা আপনাকে 24 ভোল্টগুলি ঠিকঠাক দেয় এখন আসুন আমরা বলি যে আমি ২৪ ভোল্ট উত্পাদন করতে আগ্রহী সুতরাং আমি আরও সহজ উপায়ে যাতে সহজ পদে আঁকবো আমি এখন যা করব তা আমার ভী যা 24 ভোল্টের সমান সুতরাং আমি এটি ঘুরিয়ে দেব এটি হল ব্যাটারি উত্স আমি যা করব আমি এটি একটি বক কনভার্টারে ফিড করব এবং আমি এখানে 24 ভোল্টের কোলাহল প্রচুর লহর প্রচুর উত্তেজনা পেয়ে যাব এবং আমি এটির সাথে আমাদের সংযোগ করব যে আমাদের বোঝা যা এই Wave কে সহ্য করতে পারে তবে আমি এই 24 নিয়ে এখনই এটি একটি এলডিওতে সংযুক্ত করব আমি উত্পন্ন করব সম্ভবত আমি উৎপন্ন করব যদি এটি 24 হয় আমি 22 উত্পন্ন করব বা আমি কিছু লোডের জন্য 18 ভোল্টও উত্পন্ন করব এখন আরএল 1 এবং আরএল 2 কী তা প্রশ্নটি সঠিক আমি তাদের সাথে কী ধরণের বোঝা যুক্ত করি এটি সহজেই বলা যায় যে ডিজিটাল ডোমেনের যে কোনও কিছুই মূলত যদি আপনার একটি ঘড়ির উত্থানের উপরে থাকে এর উত্থানে আমি একটি ঘড়ির প্রান্তের উত্থানের প্রান্তকে ডিজিটালের বিভিন্ন অংশে প্রবাহিত করি সার্কিটটি স্যুইচ করছে স্যুইচ করছে তখন আমার মনে হয় আপনি আরএল 1 সংযুক্ত করতে পারেন এই সমস্ত ডিজিটাল বোঝা হতে পারে ল্যাপটপগুলি তখন তাদের সকলকে হ্যান্ডহেল্ড করে যেগুলি মূলত কিছু মনে করে না যার মধ্যে প্রচুর পরিমাণে রিপল রয়েছে তারা কিছু মনে করে না কারণ তারা সহ্য করতে পারে তারা কেবল লজিক স্তরের ডানদিকে খুঁজছে সুতরাং মূলত এবং তারা সমস্ত তারা মূলত কম ভোল্টেজে কাজ করছে তারা কম ভোল্টেজে কাজ করে এবং তারা বেশ উচ্চ গতিতে স্যুইচ করছে যে তাদের কোনও গোলমাল রিপল ইনপুট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই তবে আপনি যদি এখন যান তবে এলডিও আরএল 2 সাধারণ যে আপনি অ্যানালগ লোড চয়ন করেন এটি উদাহরণস্বরূপ সেন্সর হতে পারে বা উদাহরণস্বরূপ মূলত সেন্সরগুলি অ্যানালগ সেন্সর এগুলির মধ্যে এমন সমস্যা রয়েছে যে তারা কোনও শোরগোলের সংকেত সহ্য করতে পারে না আউটপুটের ক্ষেত্রে সরবরাহটি অবশ্যই সত্যই পরিষ্কার হয়ে উঠেছে সুতরাং আমি সঠিক ক্লিন সিগন্যাল পরিষ্কার আউটপুট পরিষ্কার আউটপুট এটি বলতে হবে যে এটি 18 ভোল্ট লো রিপল আপনি এই নিম্ন লহরিকে পাশাপাশি যুক্ত করতে পারেন সুতরাং স্পষ্টত সুবিধাটি হল আপনি সম্পূর্ণ সিস্টেমের সাথে মেশাতে সক্ষম হবেন তো আমাকে এখানে একটু নীচে যেতে দাও হ্যাঁ সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে বাস্তবে যা ঘটবে এটিই বাস্তবতা আপনার পাওয়ার সাপ্লাই ব্লকের নকশার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে নিয়ে নিন একটি জিনিস নোট করুন এখানে এলডিওর ভিতরে যা আসছে তা খুব কোলাহলপূর্ণ প্রচুর শব্দ এবং যাদু দ্বারা আপনি এখানে একটি সুন্দর ক্লিন সিগন্যাল পাবেন এখানে ডিসি আউটপুট পরিষ্কার করুন সম্ভবত এটি এখনও স্থির হয়ে উঠছে সুতরাং আসুন আমরা দেখি যে এটি আসলে কীভাবে অর্জন হয় এবং এই এলডিওর আউটপুটটিতে একটি সুন্দর দেখা ডিসি সিগন্যালটি পেতে আপনার কী পরামিতিগুলি সন্ধান করা উচিত তার অর্থ আপনি পছন্দ করতে পারেন এমন প্যারামিটার রয়েছে যা আপনাকে দেখতে পাবে যা রিপল ইনপুট শোরগোল এবং রিপল ইনপুট নেওয়ার এই সুবিধা দেয় এবং সিস্টেমের আউটপুটটিতে একটি দুর্দান্ত ডিসি জেনারেট করে এটি খুব গুরুত্বপূর্ণ ধারণা এখন যার অর্থ এখানে একীকরণ হতে চলেছে এখন আসুন আমরা যেমন এম্বেডেড এম্বেড সিস্টেমটি বলেছিলাম সেদিকেও নজর দেওয়া যাক আপনার এম্বেড থাকা সিস্টেমটি আপনার কোনও পছন্দ নেই তবে এটি ব্যাটারি ব্যাটারি ড্রাইভারের সাথে ডানদিকে চালনা করতে হবে এটি ব্যাটারি ড্রাইভার হতে চলেছে এবং আপনি যদি স্রোত ইনপুট কারেন্ট ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের দিকে নজর দিন আসুন আমরা কেবল কেন এটি করছি তা দেখি এটি আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চালাচ্ছি ইনপুট বর্তমান এবং আউটপুট কারেন্টটি খুব সহজ অধিকার আপনি যদি লিনিয়ার নিয়ন্ত্রকের দিকে তাকান আমরা আইকিউ সম্পর্কে উল্লেখ করেছি যা নিঃশব্দ বর্তমান আমাকে এটি আবার লিখতে বলা যাক আমি ই সি সি এন এন টি দুর্ভাগ্যক্রমে এই সি এবং ই দেখতে একই রকম সুতরাং আমি এটি আবার করা যাক নিঃশব্দ বর্তমানও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একে গ্রাউন্ড কারেন্টও বলে কিছু লোক নিস্তব্ধ কারেন্ট ব্যবহার করে এবং কিছু লোক স্থল স্রোতের বিষয়ে কথা বলে এটি একটি শূন্য নয় এটি সত্যই নন শূন্য এটি প্রকৃতপক্ষে অ শূন্য এবং এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সুতরাং আপনাকে এটি দেখতে হবে যেমন আমি আগে থেকেই গুরুত্বপূর্ণ পরামিতি হিসাবে উল্লেখ করেছি এখন আপনি যদি ব্যাটারি লাইফের ব্যাটারি লাইফের দিকে নজর দেন কারণ আপনি যদি ব্যাটারি লাইফের দিকে তাকান তবে আমরা সেই ব্যাটারির উদাহরণ নিই এবং কিছু লোক গ্রাউন্ড বলে সুতরাং এটি গুরুত্বপূর্ণ তবে আপনি এই সমীকরণটিতে চালানোর চেষ্টা করছি এমন মূল পয়েন্টটি আপনি দেখতে পাচ্ছেন এটি প্রথম নম্বরে এটি নন শূন্য আপনি এই আইকিউটি কীভাবে ব্যাখ্যা করেন সে সম্পর্কে আপনার যত্নবান হওয়া উচিত এই পয়েন্টটি আমাদের আমাদের দেখতে হবে যা মূলত এর অর্থ কী তা বোঝায় যে আপনি যদি লোড স্রেন্ট বেশি হন তবে এটি যদি ইলওড উচ্চ অস্থায়ী উচ্চ সংখ্যা হয় তবে আউটপুট লোড বর্তমান হয় বেশ উঁচুতে থাকে তবে জীবনের সময়টি কেবল নির্ভরশীল আমার অর্থ ব্যাটারির লাইফ টাইম ঠিক এখন লোড কারেন্টের উপর নির্ভরশীল সুতরাং এটি কেবল লোড কারেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে আপনি যদি সত্যই এটি সর্বদা লোড না করে থাকেন এবং সমস্ত সময় বোঝা বন্ধ থাকে এবং প্রভাবশালী বিষয়টি সত্য যে ডিউটি চক্রটি 1 শতাংশের চেয়ে কম ছোট তারপরে গ্রাউন্ড কারেন্টটি গুরুত্বপূর্ণ হয়ে যায় তারপরে ব্যাটারি লাইফ এবং তারপরে ব্যাটারি লাইফ সময় নির্ভর করে সুতরাং এখানে এই ক্ষেত্রে এটি কেবল iload উপর নির্ভরশীল এবং এই সময়ে এটি আইকিউর উপর নির্ভর করবে সুতরাং এখানে আপনার খুব যত্ন নেওয়া উচিত যেখানে আপনার বোঝা ভারী হয়ে থাকে যা আপনার বেশ কয়েকটি ইভেন্টে স্যুইচ করে চলেছে আইকিউ প্রাধান্য দেয় এমন বেশ কয়েকটি ইভেন্ট আইকিউ নিয়ে মোটেই চিন্তা করবেন না এবং যদি আপনার ইভেন্টগুলি হয় যেখানে iload সংখ্যা খুব কম থাকে তবে নোড আইকিউ বেশি রাখার সময়টির তুলনায় ইলয়েডটি আসলে কতবার আসে তবে আপনাকে এই আইকিউটি বিবেচনায় নিতে হবে আপনাকে চালিত করা হবে সুতরাং আপনি ব্যাটারির আয়ু সময়কে কেবল এম্পিয়ার ঘন্টা ব্যাটারি হিসাবে গণনা করতে পারেন যা ব্যাটারির ক্ষমতা ছাড়া কিছুই নয় যা বোঝা বর্তমান ডান দ্বারা বিভক্ত অ্যাম্পিয়ার ঘন্টাতে নির্দেশিত মোট বর্তমান এটি মূলত iload হতে পারে এবং এটি আসলে আপনার iload গড় গ্রহণ করা উচিত বা এটি ব্যাটারীর ক্ষমতাও হতে পারে যা আমি প্রচুর পরিমাণে আই লোড প্লাস আই কিউ বা অন্য কিছু দ্বারা বিভক্ত হয়ে ওঠেনি সুতরাং আপনি যখন লোড ড্রপ আউট নিয়ন্ত্রকটি বেছে নিয়েছিলেন তখন বাকী রূপান্তরকারী এবং এলডিওর মধ্যে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম তা বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করুন আপনি সম্ভবত একটি সুন্দর ছোট ছবি কল্পনা করতে পারেন যাক আমরা iload বলতে পারি যা iload ছাড়া কিছুই নয় এটি সর্বাধিক বর্তমান যা কেবল এলডিওর আউটপুট বা তাই আমার এটি লিখতে হবে এমন পরিস্থিতিটি ধরে নেওয়া উচিত এটি সর্বদা হয় স্থিতিশীলতার জন্য আপনার আউটপুট ক্যাপাসিটারটি নৈমিত্তিক হওয়া ভাল হবে না এবং আপনার কাছে Iload যা RL যা সঠিকভাবে Iload আঁকছে বর্তমানের লোড অঙ্কন এটি ধরে নিন যে এটি হয় Iload অঙ্কন করছে বা এটি Iload বা কিছুই কিছুই আঁকছে না আপনি যদি দেখতে পাবেন যে আপনি যদি এখন সম্ভাব্যতাটি এক্স অক্ষের সাথে নিয়ে থাকেন তবে আপনি যদি সিস্টেমটির সম্ভাব্যতা নেন সুতরাং আমি 0 দিয়ে শুরু করি এবং আমি সম্ভবত 1 এর উপরে চলে যাব আপনি দেখতে পাবেন যে সিস্টেমটি আসলে অঙ্কনটি ব্যয় করে এমন সময়ের পরিমাণ আমাদের বলি যে বর্তমানের একটি অল্প পরিমাণ সর্বাধিক এবং যে ঠিক এই মত ড্রপ হবে এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে অনেক ডিভাইস আসলে সর্বাধিক লোড কারেন্ট গ্রহণ করে না তারা মনে হয় একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় এবং অলস অবস্থায় ব্যয় করছে এই যেখানে আইকিউ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্থল স্রোত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি বেশ কয়েকটি ক্ষেত্রে সত্য যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সঠিকভাবে করতে পারি আমরা আমাদের প্রতিদিনের জীবনে এটিই করি আপনি যখন ফোন পান না তখন আপনি বেশিরভাগ সময় ফোন রাখেন তবে আপনি সময়ের সাথে সাথে আপনার ফোনটি পরিবর্তন করেন সন্ধ্যা হয় আপনি দেখতে পাবেন যেআপনার ফোনটি একটি বা 2 পেয়েছে এমনকি আপনার ফোনটি কলগুলি আসলে ব্যাটারির চার্জ হওয়ার সময় এবং ব্যাটারির যে পরিমাণ চার্জ হয়েছে তার সংখ্যার উপর নির্ভর করে 30 শতাংশ বা 40 শতাংশ বলে পুরোপুরি চার্জ ফোন থেকে বেরিয়ে এসেছে সুতরাং এটি এমন একটি গল্প যা আপনি আপনার দৈনন্দিন জীবনের সাথে সত্যই সম্পর্কযুক্ত করতে পারেন যা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে যখন আপনি নিম্ন ড্রপআউট নিয়ন্ত্রক নির্বাচন করেনতখন নিরিবহমান স্রোত আর কিছুই নয় তখন গ্রাউন্ড স্রোতগুলি খুব সাবধানতার সাথে বিবেচনা করা উচিত